আমরা আলোচনাকে খুব সহজ রাখব এবং প্লেন ওয়েভ এর ব্যাপারে কথা বলবো যার মানে হল যে একটা সমতলে এর বিস্তার একই হবে এবং একই ডাইরেকশনে যাচ্ছে নির্দিষ্টভাবে আমরা x ডাইরেকশনে যাওয়া ওয়েভকে নেব আমি একটা E নেব y ডাইরেকশনে এবং একটা B নেব z ডাইরেকশনে এবং দেখাবো যে যদি তাদের সময় এবং স্থানের সাথে পরিবর্তন হয় তারা একে অপরকে টিকিয়ে রাখতে পারে সুতরাং ধরা যাক E আছে x এ এবং যত আগে এগোবে E Eyx∆x এ পরিবর্তিত হয় E হল y ডাইরেকশন একই ভাবে B হল z ডাইরেকশনে সুতরাং এখানে z কে বসানো যাক এবং যত এগিয়ে যাবে B Bzx∆x এবং এটার সময়ের সাথে পরিবর্তন ও হয় এখন ফ্যারাডেস ল Faradays law থেকে আমরা জানি যে E B∂t নির্দিষ্টভাবে এই ক্ষেত্রে যদি একটা বর্গক্ষেত্র অথবা একটা আয়তক্ষেত্র নেওয়া হয় এগুলোর চারপাশ দিয়ে যদি ঘড়ির কাটার বিপরিতে ঘোরা হয় যেটা এই কালো তীর চিহ্ন দিয়ে দেখানো ফ্যারাডেস ল দ্বারা জানি যে Edl ddtBds যেখানে ds হল ক্ষেত্রফল E B∂t Edl ddtBds এখন যেহেতু E হল y ডাইরেকশনে অতএব এখানে অনুভূমিক লাইনগুলো লাইন ইনটিগ্রালে যোগদান করে না ধরা যাক এই আয়তক্ষেত্রের প্রস্থ হল ∆y এবং স্টোকস থিওরেম দিয়ে আমরা নেগেটিভ ডাইরেকশনে Eyx∆y কালো লাইনের বাঁ দিক থেকে এবং ডান দিকে আমরা Eyx∆y Eyx∆x∆y পাবো যেটা ওপরে যাচ্ছে এই লাইন ইনটিগ্রালটা ∂tB∆x∆y হবে এখন এখানে একটা পার্শিয়াল ডেরিভেটিভ দেবো কারণ এটা আর ইনটিগ্রাল চিহ্নর মধ্যে নেই কিছু টার্মকে বাতিল করা যাক এটা এটার সাথে বাতিল হয়ে যায় এবং অবশেষে আমরা এটা পাব তাহলে এটা আমাদের Eyx Bz∂t দেয় কারণ এই দুটো টার্মও বাতিল হয়ে যায় Eyx∆yEyx∆yEyx∆x∆y ∂tB∆x∆y Eyx Bz∂t সুতরাং এখানে আমি x ডাইরেকশন y ডাইরেকশন z ডাইরেকশন নেব আমরা এই দিকে E কে নেব এবং B কে এই দিকে নেব ওয়েভটা ডান দিকে যাচ্ছে আমরা আবার দেখবো এটা কিকরে ডান দিকে যাচ্ছে এবং আমরা Eyx Bz∂t পাই এটা হল একটা সমীকরণ এখন আরেকটা সমিকরন কে প্রয়োগ করা যাক যেটা হল Bµ00E∂t মনে করার চেষ্টা কর যে এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট থেকে আসছে এটার জন্য এখানে একটা আয়তক্ষেত্র নেব xz প্লেনে এবং এটার চারপাশে ঘড়ির কাটার দিকে ঘুরবে আবার মনে রাখবে যে এটা হল x ডাইরেকশন এটা হল y ডাইরেকশন এটা হল z ডাইরেকশন এবং এটা হল দূরত্ব ∆x এবং এটা ∆z এখন স্টোকস থিওরেম থেকে আমরা Bdl µ00ddtEds পাই আগের যুক্তি অনুসারে Bdl Bx এ হবে এবং আমরা z ডাইরেকশনেই যাচ্ছি সুতরাং এটা ∆z হবে x অক্ষর সাথে প্যারালাল লাইনগুলো যোগদান করবে না কারণ B হল ওই লাইনের সাথে পারপেন্ডিকুলার অতএব এটা আমরা Bzx∆z BzxBz∂x∆x∆z লিখতে পারি এবং এটা µ00Ey∂t∆x∆z হবে আবার আমরা টার্মগুলোকে বাতিল করবো এই টার্মটা এটাকে বাতিল করবে ∆x ∆z এটার সাথে বাতিল হয়ে যাবে এবং অবশেষে আমাদের কাছে Bzxµ00Ey∂t থেকে যাবে Bµ00E∂t Bdl µ00ddtEds Bzx∆z BzxBz∂x∆x∆z µ00Ey∂t∆x∆z Bzxµ00Ey∂t সুতরাং এটার জন্য যে দুটো সমীকরণ আমরা পেয়েছি সেগুলো হলঃ Eyx Bz∂t এবং Bzxµ00Ey∂t দেখা যাক এই দুটো সমীকরণ দিয়ে আমরা এই দুটো ফিল্ড সম্বন্ধে কি জানতে পারি আমরা জানি Eyx Bz∂t যদি ওয়েভটা ভ্রমণ করে তাহলে এটা 1vEy∂t হবে যেখানে v হল ওয়েভের বেগ এবং এটা আমাদের সঙ্গে সঙ্গে বলে যে Bz ±Eyv হবে অথবা Eyc কারণ আমরা জানি যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ স্পীড c নিয়ে ভ্রমণ করে অতএব যদি ওয়েভটা বাঁ দিকে যায় BzEyc হবে নেগেটিভ z ডাইরেকশনে আবার অন্য দিকে BxEyc হবে যদি ওয়েভটা ডান দিকে যায় দেখতে পাচ্ছি যে EB আমাদের ওয়েভের ডাইরেকশন দেয় এখন দেখা যাক কিকরে এই দুটো ওয়েভ বা এই দুটো সমীকরণ কে মিলিত করা যেতে পারে Eyx Bz∂t 1vEy∂t vspeed of waves Bz ±Eyv ±Eyc Waves travelling in the z x direction BzEyc BxEyc সুতরাং আমাদের কাছে যেই সমীকরণ গুলো আছে সেগুলো হল Eyx Bz∂t এবং Bzxµ00Ey∂t যদি প্রথম সমীকরণটা নি এবং আরেরবার x এর রেস্পেক্ট এ ডিফারেন্সিয়েট করি আমরা 2Eyx2 ∂tBzx পাবো x এবং t এর স্থান কে বদলি করে দিয়েছি যার জন্য µ002Eyt2 পাবো মনে কর যে এটাই হল ওয়েভ সমীকরণ যেখানে 1c2 µ00 ছিল সুতরাং এখনো অবধি যেটা বলেছি সেটা হল যদি দুটো পারপেন্ডিকুলার ফিল্ড E এবং B থাকে যেটার সময় এবং স্থানের সাথে পরিবর্তন হয় তাহলে তারা প্রসারিত হতে পারবে এবং তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে এবং তারা একটা বেগ c নিয়ে প্রসারর করে যেটা হল 1µ00 2Eyx2 ∂tBzx µ002Eyt2 পরের বক্তৃতাতে আমরা এটা ম্যাক্সওয়েলের সমীকরণ Maxwells equation থেকে পাবো আরও কঠোর ভাবে